এর পূর্ববর্তী বক্তৃতায় আমরা গোলাকার প্রতিসম সিস্টেম গুলির ক্ষেত্রে স্ক্রোডিঙ্গারের ইকুয়েশনটিকেSchrödinger equation গঠন করেছিলাম এবং সেখানে আমরা দেখেছিলাম এবং একটি বক্তব্য রেখেছিলাম যে তাদের ক্ষেত্রে কৌণিক ভরবেগের মান সংরক্ষিত হয় এবং এই জন্য যেহেতু H L2 শূন্য হয় এর থেকে আমরা তাদেরকে খুঁজে পেতে পারি এখানে H L2 এর মান শূন্য হয কিন্তু Li Ljএর মান ij এর জন্য শূন্য হয় না অর্থাৎ যে সমস্ত আইগেন ফাংশন গুলি কেবলমাত্র যুগপৎ আইগেন ফাংশন হয় অথবা যে সমস্ত আইগেন ফাংশন গুলি H L2 এবং যেকোনো একটি কৌণিক ভরবেগের উপাদানের জন্য যদি সাধারন আইগেন ফাংশন হয় তবে সে ক্ষেত্রে আমরা খুঁজে পেতে পারি এবং এক্ষেত্রে আমরা এখানে আইগেন ফাংশনের সহজভাবে সমাধান করার জন্য L এর Lz উপাদানটিকে বেছে নিচ্ছি কারণ Lz এর আছে একটি খুবই সরল মান i∂ϕ এখন আমরা জানি যে হ্যামিল্টনীয়ান এর মান হয় 22mr2∂rr2∂rL22mr2Vr এবং L2 গঠীত হয় কেবলমাত্র এবং ডেরিভেটিভ গুলি দিয়ে সুতরাং আমরা প্রত্যাশা করতে পারি যে H এর আইগেন ফাংশন যা L2 এর যুগপৎ আইগেন ফাংশন হয় এদের ক্ষেত্রে আইগেন ফাংশন গুলি V এর মানের উপর নির্ভর করে না কারণ হ্যামিল্টনীয়ান এর Vr এর মান এক্ষেত্রে কোনো এবং রাশি দ্বারা গঠিত হয় না সুতরাং L2 এর আইগেন ফাংশন ও একই ভাবে ওই রাশি গুলির ক্ষেত্রে স্বাধীন হয় এবং আমরা এই বক্তৃতার মধ্যে L এর আইগেন ফাংশন এর উপর গুরুত্ব দিচ্ছি অর্থাৎ এক্ষেত্রে বিশেষভাবে L2এবং Lz অপারেটর গুলির উপর আমরা গুরুত্ব দিচ্ছি এখন আমরা প্রথমে খুব সহজ একটি আইগেন ফাংশন Lz এর জন্য নির্ণয় করতে চাই এখন আমরা এই এর আইগেন ফাংশন টিকে Q ধরে নিচ্ছি এখন এই Lz জন্য নিশ্চয়ই একটি আইগেন ভ্যালু থাকবে ধরা যাক এই আইগেন ভ্যালুটির জন্য Lz Q এর মান λQ এর সমান হবে এখন এর থেকে আমরা পাই idQdϕ Q অর্থাৎ dQdϕ iλQ0 এবং এর সমাধানটি হয় খুবই সহজ এখন Q এর সমাধান টি হয় Ceiλℏ এখন কিভাবে আমরা খুঁজে পেতে পারি এটি এর আইগেন ফাংশন হবে সুতরাং Lz অপারেটরের আইগেন ফাংশনটি হবে Ceiλℏ আমরা λ এর মান নির্ণয় করতে চাই তবে Ceiλℏহবে সেই আইগেন ফাংশনটি এখন λ কি হবে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আইগেন ভ্যালু এর মান আমরা কতগুলি সীমান্ত শর্ত দিয়ে নির্ণয় করে থাকি সুতরাং এক্ষেত্রে সেই সীমান্ত শর্ত গুলি কি হবে এখন আমরা যদি কোন xy প্লেন কে নিই এবং কে একবার একপাক ঘোড়ায় তবে এর মান হয় 2 সুতরাং এটি 0 এর সমান হয় এবং এটিকে আমরা তরঙ্গ অপেক্ষকের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি অর্থাৎ Q2Q এখন একইভাবে আমরা তরঙ্গ অপেক্ষক টির ক্ষেত্রে দ্বিতীয় তৃতীয় চতুর্থ ইত্যাদি বহুবার কে ঘোরাতে পারি সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারি eiλ ei2πλ eiλ এক্ষেত্রে প্রথম রাশিটি কেটে যাবে এবং তারপরে আমরা লিখতে পারি ei2πλ 1 এবং এর থেকে প্রকাশ পায় যে λ এর মান m ℏ হবে যেখানে m টি একটি অখন্ড সংখা হয় অথবা 0 1 2 ইত্যাদি সুতরাং আমরা এখান থেকে শিখতে পারলাম যে Lz এর আইগেন ভ্যালু গুলির মান m ℏ হবে যেখানে m এর গুলি হয় 0 1 2 ইত্যাদি এবং আইগেন ফাংশনটি হয় eimϕ এখন আমরা যদি ফাংশন গুলিকে নর্মালাইজ করি তবে তারা এর 0 থেকে 2 ক্ষেত্রের মধ্যে নর্মালাইজড হবে সুতরাং আমরা লিখতে চলেছি Q2dϕ এর মান হবে 1 এখন আমরা যদি Q এর মান Ceimϕ ধরি আমরা C এর মান 12 খুঁজে পাবো সুতরাং আমাদের Lz এর নর্মালাইজড আইগেন ফাংশনটি হবে Q12eimϕ যেখানে m এর মান হবে 0 1 ইত্যাদি এবং এক্ষেত্রে Lz এর আইগেন ভ্যালুটির মান আমরা পাই 12eimϕ যেখানে m হয় 0 1 ইত্যাদি এখন Lx এবং Ly এর জন্য আইগেন ভ্যালু গুলি কি হবে এখন ধরা যাক আমরা একটি Lx গুণ Q কে সমাধান করতে চাই অর্থাৎ যেটি একটি এবং এর ফাংশন হবে অর্থাৎ যার মান Q হবে এখন এখানে আপনারা লক্ষ্য করে থাকবেন হয়তো এই z এর ক্ষেত্রে দিকটি যে কোন দিকে ইচ্ছা মত নেওয়া করা যাবে এখন z কে যখন আমরা যে কোনো দিকে নিতে পারি তবে পরের বার এই অক্ষ টি নিশ্চয় z অক্ষ হবে সুতরাং আইগেন ভ্যালু টি নিশ্চয়ই দিক এর উপর নির্ভশীল নয় সুতরাং Lx এবং Ly এর ক্ষেত্রে আইগেন ভ্যালু টি অবশ্যই একই হবে m যেখানে m এর মান 0 1 ইত্যাদি হয় তবে আমরা এটা প্রত্যাশা করতে পারি যে আইগেন ফাংশনটি নিশ্চয়ই প্রত্যেক ক্ষেত্রে পৃথক হবে কারণ এক্ষেত্রে অপারেটর গুলি ভিন্ন হবে কিন্তু আইগেন ভ্যালু কখনোই Lz অথবা অন্য কোনো উপাদান এর মানের উপর নির্ভর করে না এক্ষেত্রে Lx Ly এর মান শুন্য হয় না অথবাLx Lzএর মান শূন্য হয় না এই কারণে আমরা Lx Ly এবং Lz এর যুগপৎ আইগেন ফাংশন কখনোই পাইনা এই কারণে আমরা L এর কেবলমাত্র একটি উপাদান Lz কে নিয়েছিলাম কিন্তু এটি আইগেন ফাংশনের ক্ষেত্রে হবে না সুতরাং eimϕ 12 কখনোই যুগপৎ আইগেন ফাংশন হবে না Lx এবং Ly এর জন্য সুতরাং আমরা কেবলমাত্র একটি উপাদান কেই বেছে নিতে পারি এবং সেক্ষেত্রে আমরা আইগেন ভ্যালু এর মান কে পেয়েছি এখন L2 ক্ষেত্রে কি হবে এর মান শূন্য হয় সুতরাং আমরা Lz এবং L2 এর ক্ষেত্রে যুগপৎ আইগেন ফাংশন কে পেতে পারি এখন L2 এর অপারেটর টি আমরা আগে পেয়েছি যে 21sinθsinθ∂θ 1 22 যেটিকে আমরা লিখতে পারি 21sinθ∂θsinθ∂θ Lz2 এখন আমরা যদি যুগপৎ আইগেন ফাংশন কে খুঁজে পেতে চাই তবে আমরা L2 কে নেব এখন ধরা যাক এই আইগেন ফাংশনটির মান P হয় L2PP হবে এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে কোনো আমি এখনে P লিখেছি কারণ এখানে Lz এর আইগেন ফাংশানের মান আমরা আগে থেকেই জানি এবং সেটি হয় eimϕ এবং যেহেতু এটি Lz এবং L2 এর যুগপৎ আইগেন ফাংশন হয় এখানে অবশ্যই কোনো রাশি থাকতে পারে না P এর ক্ষেত্রে এখন যদি রাশি সেখানে থাকে তবে Lz অবশ্যই তার উপর অপারেট করবে সুতরাং এক্ষেত্রে p কেবলমাত্র এর উপর নির্ভর করবে সুতরাং এই Lz এবং L2 এর অবশ্যই সাধারণ আইগেন ফাংশন পাওয়া যাবে সুতরাং এখান থেকে P এর কোনো নির্ভরতা নেই এটি প্রকাশিত হচ্ছে এখন এই সমীকরণ টি কে সমাধান করার জন্য P কে আমরা বিস্তৃত করব cos দিয়ে এবং এর মাত্রা Ci হয় যেখানে C একটি গুণাঙ্ক হয় আমরা এখানে সম্পূর্ণ প্রক্রিয়াটি করছি না আমি কেবলমাত্র আপনাদের এর সমাধান টি বলে দিচ্ছি এখানে আমরা যদি এই ফাংশনটির মান নির্ণয় করতে চায় তবে L2P P এর সঙ্গে সমান হবে λ এর মান আমরা পাব 1l2 এখন cos বং P দুটি ভিন্ন ফাংশন এখানে P এর মান শুন্য হবে যদি l0 হয় এবং Pcosθ হবে যখন l1 এখন আমরাই দ্বিতীয় শর্তটি কে প্রয়োগ করে দেখতে চাই প্রথমটির ক্ষেত্রে এটি খুবই সহজ হয় এখন L2 এর মান আমরা 0 পাব L2 এর অপরেটরটি হয় ℏ21sinθ∂θsinθ∂θLz2 এখন এটি cos র উপর অপরেট করবে সুতরাং এর থেকে আমরা প্রথম মান টি 0 পাব এবং এই দ্বিতীয় রাশি টির মান আমরা পাব ℏ21sinθ∂θ এখন এখানে আমরা যদি sin র সঙ্গে cos এর অবকলন কে গুন করি তাহলে ভিতরের মানটি পাব এখন আমরা এর মান ℏ21sinθ2sinθcos পাব এবং যার মান 2ℏ2cos হবে অর্থাৎ যেটি হয় 1l2cos সুতরাং cosθ হল একটি আইগেন ফাংশন যেখানে l1 এখন এখানে আমরা পাই L2 এর সঙ্গে Pগুণ করলে l l যোগ 1 2 P হবে এবং এরপরে m এর মান এর ক্ষেত্রে m টি L এর জন্য নির্দিষ্ট হবে l থেকে l একক অন্তরে বৃদ্ধি পাবে সুতরাং m এর মান গুলি হয় l l1 l2 ইত্যাদি 0 1 l পর্যন্ত এবং এই আইগেন ফাংশন গুলিকে লেবেল করা হবে এবং তাদের স্ফেরিক্যাল হারমোনিক্স বলা হয় তারা l m এর উপর নির্ভর করে অর্থাৎ এর মান হবে L2Ylmll1 2 Ylm আমরা এর আগে এই ফাংশন গুলির এর উপর নির্ভরতার কথা বলেছিলাম এবং এই ফাংশন গুলি Lz এর যুগপৎ আইগেন ফাংশন হয় এখন আমরা L2 Ylm কে ভেঙে ফেলেছি Plm এ এবং যা কেবলমাত্র এর উপর নির্ভর করে তবে এটিও l এবং m এর উপর নির্ভর করে এখন eimϕ এরমান হবে l l12Plm এবং কেবমাত্র eimϕ এবং Lz Ylm এর উপরে অপরেট করবে এবং অর্থাৎ এটি Lz Plm eimϕ এর ওপর অপরেট করবে এবং যেটা আমাদের mYlm মান দেবে Ylm এর জন্য m টি l থেকে -l পর্যন্ত নির্দিষ্ট একক অন্তরে সুতরাং m এর মান হবে -l -l1 0l পর্যন্ত সুতরাং এইভাবে আমরা আইগেন ফাংশন কে পেতে পারি এখানে আমি বিষযটির আরো বিষদ বিবরণ দিতে চাই না আমি কেবল আপনাদের এখানে দুটি আইগেন ফাংশন কে দেখিয়েছি তারা কি হয় তবে আমরা কিভাবে গাণিতিক পদ্ধতিতে সম্পূর্ন আইগেন ফাংশনটির সমাধান করতে পারি তা এখানে আমরা দেখাচ্ছি না এক্ষেত্রে Plm কে লিজেন্ড্রি পলিনোমিয়াল বলা হয় এবং Ylm কে স্ফেরিক্যাল হারমোনিক্স নাম দেওয়া হয় এখন আমরা এখানে আপনাদের দুটি আইগেন ফাংশন দিয়েছি এবং এখানে আমরা আরও নির্ণয় করতে পারি তারা কেমন হয় এখন কোন একটি গোলাকার প্রতিসম সিস্টেমের জন্য হ্যামিল্টনীয়ান এর মান হয় ℏ22mr2∂rr2∂rL22mr2V এবং আইগেন ফাংশন টি কৌণিক ভরবেগের অপারেটরের যুগপৎ আইগেন ফাংশন এবং আমরা এখানে খুব সহজেই লিখতে পারি L2 ll12 হবে যেহেতু একটি যুগপৎ আইগেন ফাংশন H এবং L2 এর সুতরাং খুব সহজেই হ্যামিল্টনীয়ানটি আমরা লিখতে পারি যে ℏ22mr2∂rr2∂rll122mr2V যেকোনো গোলাকার প্রতিসাম্য সিস্টেমের আইগেন ফাংশনের জন্য এবং এখানে এই মধ্যবর্তী মানটি সবার জন্য সমান হয় V এর জন্য এবং ওই Ylm এর মানটি ও যেকোনো V এর জন্য একই হয় এটিকে আপনারা এরপরের বক্তৃতায় আরও বিশেষভাবে দেখতে পারবেন কিন্তু এই ভাবে হ্যামিল্টনীয়ানটি সহজ হয়ে যায় আপনারা এখানে যা দেখতে পাচ্ছেন যে আমাদের কেবলমাত্র একটি অবকল সমীকরণ কে সমাধান করতে হবে r θ এবং উপাদান গুলির উপর গুরুত্ব দিয়ে এখন যেহেতু এখানে গোলাকার প্রতিসমতা আছে সমস্যাটির সমাধান করা আমাদের পক্ষে খুবই সহজ হয়ে যাবে এখন ধরা যাক কোন Lz এর জন্য কোন একটি কণা কেন্দ্র থেকে কোন নির্দিষ্ট দূরত্ব নিয়ে xy প্লেনে বিচরণ করছে উদাহরণস্বরূপ বলা যায় যেমন এখানে কোন একটি রড একদিকে m ভর নিয়ে অপর প্রান্ত কে কেন্দ্র করে কোনো পোটেনশিয়াল না নিয়ে ঘুরছে এখন ধরা যাক V এর মান শূন্য আমাদের এই এর শক্তিকে নির্ণয় করতে হবে এখন এর হ্যামিল্টনীয়ান এর মান তার কৌণিক ভরবেগের বর্গ এবং 2mr2 দিয়ে ভাগ করতে হবে এখানে r অর্থাৎ কেন্দ্র থেকে দূরত্ব নির্দিষ্ট থাকে এবং কৌণিক ভরবেগের মান Lz হবে কারণ V এর মান শুন্য হয় এবং কৌণিক ভরবেগের মান সংরক্ষিত হয় সুতরাং এর মান হবে 22mr222 এটি হয় তার হ্যামিল্টনীয়ান যেহেত V এর মান নির্দিষ্ট সেহেতু H এবং Lz এর আইগেন ফাংশনটি সাধারন হয় সুতরাং এখানে বলতে পারি এর শক্তির মান হবে 2mz ভাগ 2mR² এবং আমরা এখানে mz লিখছি কারণ এটি ভরের থেকে আলাদা হয় সুতরাং এখন 22mr2 আমাদের এর উপরে অপারেট করবে এবং যার মান হবে Eψ এখান থেকে আমরা এর মানকে পেতে পারি সুতরাং এখন 22222E2mr2 হয় 0 এর থেকে আমরা এরমান পাব e2E2mR2 এবং এখানে 2E2mR2 এবং 2π এর গুণফল এর মান নিশ্চয়ই mz হবে সুতরাং যেহেতু এখানে তরঙ্গ অপেক্ষকটি সাধারণ হয় আমরা এই সমাধানটি খুব সহজেই পায় অর্থাৎ আমরা এখানে সরাসরি লিখতে পারি HψEψ যেখান থেকে আমরা 2mR222Eψ পাব অর্থাৎ আমরা লিখতে পারি 222mR22 E0 সুতরাং এর সমাধান টি হবে ei√2mR22E সুতরাং এটি সেই একই সমাধান যখন আমরা 2 এর মান লিখেছিলাম এবং এটি থেকে আমরা সরাসরি পাই √2mR22E অবশ্যই mz এর সঙ্গে সমান হবে যেখানে m এর মান 0 1 ইত্যাদি অর্থাৎ E এর মান হবে 2mz22mR2 সুতরাং এটাই আমরা আগে পেয়েছিলাম সুতরাং আপনার এখানে দেখলেন যে কিভাবে যুগপৎ আইগেন ফাংশন এর জন্য সমাধানটি করা আমাদের জন্য খুবই সহজ হয়ে গেল সুতরাং আমরা এখানেই বক্তৃতাটি শেষ করতে চাই এই বলে যে কৌণিক ভরবেগের অপারেটরের ক্ষেত্রে আমরা দেখলাম যে কেবলমাত্র L2 এবং Lএর যে কোন একটি উপাদান এর সাধারণ আইগেন ফাংশন থাকতে পারে এবং আমরা এটাও দেখলাম যে আমাদের সুবিধার জন্য Lz উপাদানটিকে আমরা আইগেন ভ্যালু নির্ণয় করার ক্ষেত্রে ব্যবহার করলাম এবং আইগেন ভ্যালু টি আমরা m পেলাম m এর মান হবে 0 1 ইত্যাদি এছাড়াও আমরা পেয়েছি যে L2 এর আইগেন ভ্যালু গুলি হবে l l1 2 এবং এবং যেখানে l এর মান গুলি হবে 01 ইত্যাদি অর্থাৎ ≥0 এছাড়াও আমরা পেয়েছি যে L2 এবং Lz এর সাধারণ আইগেন ফাংশন থাকবে এবং এর কারণ আমরা আগেই বলেছি যে H L2 H Lz ইত্যাদি কমেউটেটর গুলির মান 0 হয় যা স্ক্রোডিঙ্গারের ইকুয়েশনটিকেSchrödinger equation সহজ করে দেয় গোলাকার প্রতিসম সিস্টেমগুলো ক্ষেত্রে এবং আমরা এটাও দেখলাম যে Lx এবং Ly অপারেটরগুলোর ক্ষেত্রে ও একই আইগেন ভ্যালু হবে যা আমরা Lzএর ক্ষেত্রে পেয়েছিলাম কারণ আমরা যদি এই সমস্ত অপারেটরগুলোর ক্ষেত্রে সহজ ভাবে সমাধান গুলি পেতে চাই তবে সেক্ষেত্রে ওই অপারেটর গুলি কে বেছে নিলে সমাধান গুলি করা জটিল হয়ে যাবে তবে যেহেতু এখানে আইগেন ভ্যালু এর মান গোলাকার প্রতিসম সিস্টেমগুলো ক্ষেত্রে দিক এর উপর নির্ভর করে না সেহেতু Lx Ly Lz এদের প্রত্যেকের ক্ষেত্রে আইগেন ভ্যালুটি একই হয় আমরা এটি নির্ণয় করার ক্ষেত্রে Lz টিকে বাছে নিয়েছিলাম কারণ এক্ষেত্রে সমাধানটি করা খুব সহজ হয় তবে এটি যদি আমরা Lx Ly L2 ইত্যাদিদের ক্ষেত্রে করতাম তবে একই সমাধান পেতাম